এই ক্লাসে আমরা কার্বনের উপর ভিত্তি করে প্রাপ্ত ন্যানোম্যাটেরিয়ালগুলির একটিতে নজর দেব এবং এটি কার্বন ন্যানোটিউব এটি সম্ভবত প্রায় 25 বছর ধরে আগ্রহের উপাদান হিসাবে রয়েছে এবং লোকেরা এটি অধ্যয়ন করছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলির জন্য এটি ব্যবহার করার চেষ্টা করছে o সুতরাং আজ আমরা কিছুটা সময় ব্যয় করব এর সাথে যুক্ত নির্দিষ্ট দিকগুলি কিছু বোঝার চেষ্টা করার চেষ্টা করব বিশেষত আমরা কিছু নামকরণ ব্যাখ্যা করব আমি এমন কিছু নামকরণ দেখব যা কার্বন ন্যানোটিউবসের ক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ তুমি যদি কার্বন ন্যানোটিউবস নিয়ে প্রকাশনা পড় তবে তুমি এই নামকরণটি দেখতে পাবে সুতরাং আমরা ব্যাখ্যা করব আমরা এদিকে তাকাব এবং আমি সেই নামকরণ কী এবং এটি কীভাবে ঘটে তা বোঝানোর চেষ্টা করব আমরা ন্যানোটিউবটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার অর্জন করব যেমন ব্যাস এবং ব্যবহৃত নামের ভিত্তিতে এটি কীভাবে প্যাঁচানো রয়েছে তাও এই ধারণাটির দিকে আমরা এই ক্লাসে নজর দেব এবং এটাই আমাদের এই ক্লাসের জন্য শেখার উদ্দেশ্য আমরা শুরু করব ন্যানোটিউবের একটি ছোট সাধারণ চিত্র দিয়ে এবং আমি তোমাদের দেখাবো যে এটি কি এবং আমরা এই বিবরণে কিছু সংখ্যা রাখতে যাচ্ছি সাধারণ বিবরণটি হল এটি একটি নল বা টিউবের মতো এটি একটি সিলিন্ডার এবং তুমি এটির মতো একটি ছেদ নাও তুমি একটি সিলিন্ডার দেখতে পাবে এবং দুটি প্রান্তিক ক্যাপ দেখতে পাবে সুতরাং তুমি এটি যা দেখতে পাচ্ছ এটি দুটি প্রান্তের ক্যাপ সহ একটি সিলিন্ডার এবং আমি একটি উল্লম্ব ছেদ নিয়েছি তুমি একটি প্রস্থচ্ছেদ দেখতে পাবে যা দেখতে এটির মতো এখন আমরা এটির ব্যাস সম্পর্কে কিছু বলতে চাই আমরা কার্বন পরমাণুগুলি একে অপরের সাপেক্ষে কেমন গোছানো আছে সে সম্পর্কে কিছু বলতে চাই এটি করার জন্য আমরা যে উপায়গুলি করতে পারি তার মধ্যে একটি হল প্রথমে একটি গ্রাফিন শীট দিয়ে শুরু করা সুতরাং গ্রাফিনের শীটকে ভাঁজ করে এই কার্বন ন্যানোটিউব তৈরি কর আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে কার্বন ন্যানোটিউবসের সাধারণ সংশ্লেষণে এটি প্রকৃতপক্ষে ব্যবহৃত প্রক্রিয়া নয় আমরা গ্রাফিন শীট নিয়ে এবং তারপরে এগুলিকে ভাঁজ করি না বাস্তবে সাধারণ পরীক্ষামূলক সংশ্লেষণ প্রক্রিয়াগুলি দিয়ে ল্যাবগুলিতে কার্বন ন্যানোটিউব তৈরি হয় পরিবর্তে আমরা কিছু নির্দিষ্ট প্রক্রিয়া ব্যবহার করি যা আমরা পরবর্তী ক্লাসে বর্ণনা করব যা আমাদের ন্যানোটিউব তৈরি করতে সহায়তা করে তুমি এতে ন্যানোটিউবগুলির চূড়ান্ত রূপ পাও এটি এভাবে তৈরি করা হয় না তবে তুমি যদি এটাকে এমন শিট হিসাবে দেখ যা রোল করে ন্যানোটিউব তৈরি হয়েছে তাহলে কীভাবে শীটের কাঠামোটি ন্যানোটিউবের কাঠামোর সাথে সম্পর্কিত তা আরও ভালভাবে বুঝতে সক্ষম হবে এটাই আমরা করব উদাহরণস্বরূপ যদি তুমি এই টিউবটি নাও এবং অর্ধগোলার্ধ মত শেষ প্রান্ত কেটে দাও তাহলে তোমার কাছে একটি ফাঁকা টিউব থাকবে সুতরাং তোমার কাছে এমন একটি ফাঁকা নল থাকবে এবং তারপরে তুমি এই টিউবটি কেটে খুলতে পারবে ধর আমি এটি এইভাবে কাটছি সুতরাং আমি এটিকে ছোট করে কাটি এবং তারপরে এটিকে খুলে একটি শীট করি এই পদ্ধতিতে আমি টিউবটির বিন্যাস এবং কীভাবে এটি শীটের সাথে সম্পর্কিত তা ব্যাখ্যা করছি বাস্তবে আমরা বিপরীতটি করতে পারি প্রকৃতপক্ষে আমরা ক্লাসে তাই করতে যাচ্ছি আমরা গ্রাফিন শীট নেব এবং তারপরে এটি রোল করে টিউব তৈরি করব এভাবে তুমি এই টিউব পাবে এবং তারপরে আমরা প্রান্তিক ক্যাপগুলি দেখব আমরা আজ ক্যাপগুলি দেখব না কীভাবে প্রান্তগুলি তৈরি হতে পারে তা এর সাথে সম্পর্কিত সুতরাং তুমি দেখতে পাচ্ছ গ্রাফিন শীটটি রোল করে টিউব তৈরি করা হয় এই প্রক্রিয়াতে আমরা বুঝতে পারি যে সেই রোলিংটি কীভাবে ঘটল এবং কীভাবে টিউবটি তৈরি হল এবং গ্রাফিন শীটের কাঠামোর সাথে টিউবের কাঠামো তুমি কীভাবে সম্পর্কিত করতে পার উদাহরণস্বরূপ আমি এখন কাগজের শীট দিয়ে একই জিনিস ব্যাখ্যা করতে যাচ্ছি আমরা এখন ধরে নেব কাগজের শীটটি একটি গ্রাফিন শীট আমি এটিকে রোল করার পরে একটি টিউব পাই আর এই টিউবটার ভেতরটা ফাঁকা সুতরাং আমি শীটটি দিয়ে একটি টিউব বানাতে পারি এখন আকর্ষণীয় বিষয়টি হল যখন আমি বলি শীটটিতে পরমাণুর বিন্যাস টিউবের সাথে কীভাবে সম্পর্কিত আমি বলতে চাইছি যদিও এটি টিউবটি পাওয়ার জন্য আমি কেবল এটি রোল করেছি তবে টিউবটি পেতে তুমি কীভাবে এটি রোল করতে পার সে সম্পর্কে আমাদের কাছে কয়েকটি ভিন্ন বিকল্প রয়েছে সুতরাং এটি একটি উপায় যার মাধ্যমে তুমি টিউবটি পেতে পার আমি যখন শীটটি রোল করি তখন আমি তা মোচড়াতে বা পাকাতেও পারি আমি এটি এইভাবে মোচড়াব এবং আমি এখনও একটি নল বা টিউব পেতে পারি আমি এখন এটি মুচড়েছি আমি এখনও একটি টিউব পাচ্ছি তবে এটি আমরা যে নলটি দিয়ে শুরু করেছিলাম তার মতো নয় সুতরাং এই টিউব আমি তোমাকে যা আগে দেখিয়েছিলাম ঠিক তেমন নয় এটি একটি মোচড়ানো নল এখানে স্পষ্ট দেখতে পাচ্ছে এটি একটি মোচড়ানো নল তোমাদের দেখানর জন্য এটা এভাবে ধরছি সুতরাং এটি একটি মোচড়ানো টিউব মত আমি এটি এরকম করতে পারি বা এরকম করতে পারি আমি এটিকে একটি মোচড় দিতে পারি একে চিরালিটি বলা হয় এবং এটিকে আমরা ন্যানোটিউব পরিপ্রক্ষিতে বুঝতে চাই আমরা জানতে চাই যে ন্যানোটিউবটি এভাবে গঠিত হয়েছিল না এভাবে গঠিত হয়েছিল এটি আমাদের ন্যানোটিউবের কাঠামোগত দিকগুলি সম্পর্কে কিছু বলে এটি ন্যানোটিউবের বৈশিষ্ট্যর উপর খুব তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে যেমন ন্যানোটিউবের পরিবাহিতা কীভাবে এটি মোচড়ানো হয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ ন্যানোটিউবটির চিরালিটি কী তা জেনে এবং তাকে কিছু সংখ্যা দিয়ে ন্যানোটিউবের বৈশিষ্ট্য বর্ণনা করা এবং ন্যানোটিউব কী করতে সক্ষম তা বোঝা যায় সুতরাং আমরা এই কাঠামোটি ন্যানোটিউবগুলির সাথে কীভাবে সম্পর্কিত তা জানব তুমি এখানে যা দেখছ তা গ্রাফিন শীট আমরা এটিতে কিছু সময় ব্যয় করব আমরা এর ভিত্তিতে জিনিসগুলি নির্ণয় করতে যাচ্ছি সুতরাং তুমি এখানে যা দেখছ উদাহরণস্বরূপ এসব hexagonally bonded কার্বন পরমাণু পুরো শীটটি hexagonally bonded কার্বন পরমাণু নিয়ে গঠিত আমি কেবল তাদের মধ্যে একটি হাইলাইট করেছি সুতরাং এখন যেমন আমি এটি দেখার জন্য একটি উপায় বলেছি একটি ন্যানোটিউব রোল করা একটি শীট নাও এবং এটিকে রোল কর এবং একটি টিউব তৈরি কর এখন আমরা কিছুটা আরও সুনির্দিষ্ট করে জানতে চাই আমরা রোল করার সময় কী করেছি আমরা যা বলছি তা হল এখানে দুটি পৃথক hexagon এর দিকে নজর দেওয়া যাক একটি hexagon এখানে এবং অন্য hexagon এখানে এবং আমি দুটি পয়েন্ট চিহ্নিত করলাম এটি হল O এটি A এখন বলার উদ্দেশ্য আমি জানি যে আমি যে রোল করলাম সেটা শীটটিতে প্রকাশ পেয়েছে যখন আমি এটি রোল করি তখন A বিন্দুটি O বিন্দুটির সাথে মিলে যায় সুতরাং আমরা এভাবে রোল করব যাতে A বিন্দুটি O বিন্দুটির সাথে মিলে যায় এখন আমাদের কাছে আরও একটি সুনির্দিষ্ট উপায় রয়েছে যা আমি উল্লেখ করেছি আমি শীটটি রোল করেছি অন্য কথায় তুমি যদি একটি শীট নাও তোমার পৃথক গ্রাফিন শীট রয়েছে এবং আমার একটি পৃথক গ্রাফিন শীট রয়েছে এবং যদি শিটটি এমনভাবে রোল করি যাতে O A র সাথে মিলে যায় বা A O এর সাথে মিলে যায় তারপরে আমরা যে দুটি টিউব পাব তা একদম এক হবে তুমি যে টিউবটি পেয়েছ এবং আমি যে টিউবটি পেয়েছি তা একই ভাবে পাকানো এবং তাই অনেকগুলি বৈশিষ্ট্য যথাযথভাবে সংজ্ঞায়িত হবে সুতরাং এটাই ধারণা এখন গ্রাফিন শীটের সাপেক্ষে দুটি দিক সংজ্ঞায়িত হয়েছে এই দুটি দিকের মধ্যে সাম্যের দৃষ্টিকোণ থেকে আমাদের অনেকগুলি সম্ভাবনা রয়েছে এবং তারপরে এই দুটি দিকের বাইরে তুমি যাই দেখ না কেন তুমি এই দুটি দিকের মধ্যে যা দেখতে পাবে তার সাম্যতা সমান সুতরাং এই দুটি দিক কি এক দিককে জিগজ্যাগ দিক হিসাবে উল্লেখ করা হয় উদাহরণস্বরূপ তুমি দেখছ এখানে এই লাইনটি চিহ্নিত এটি জিগজ্যাগ দিক সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে গ্রাফিন শীট কাঠামোর সাপেক্ষে এটি কল্পনা করা সহজ কারণ তুমি কেবল এটি দেখতে পাও তুমি যদি এই দিকটি ধরে যাও জিগজ্যাগ প্যাটার্নটি দেখতে পাবে এটি জিগজ্যাগ ভাবে চলে যায় আমি যখন জিগজ্যাগ দিক বলি তুমি দ্রুত বুঝতে পারবে আমি ঠিক কী উল্লেখ করছি এখানে আরও একটি দিক রয়েছে যা এখানে এই দিকে রয়েছে এটি বিন্দু বিন্দু লাইন যা আমি আঁকছি এটি উল্লেখ করার আরেকটি বর্ণনামূলক উপায় রয়েছে এবং তাকে বলা হয় আর্মচেয়ার দিক আমি প্রথম যেটি লিখেছিলাম তা হল জিগজ্যাগ দিক এবং দ্বিতীয়টি আমি এখানে আঁকছি এটি আর্মচেয়ার দিক এটি কিছু সাধারণ বর্ণনামূলক শব্দ যা লিটারেচারে ব্যবহৃত হয়েছে কেন আমরা এটিকে আর্মচেয়ার বলি এই নির্দিষ্ট দিকটির বর্ণনামূলক নাম রাখার এটা খুব বৈজ্ঞানিক উপায় নয় তবে সাধারণভাবে যদি তুমি দেখ তবে তুমি এটিকে চেয়ারের বসার জায়গা এবং এগুলি চেয়ারের দুটি বাহু হিসাবে ভাবতে পার তুমি এখানে এই জায়গায় বসতে পারবে তুমি শিথিলভাবে বলতে পার যে এটি আর্মচেয়ার হিসাবে বর্ণনা করা হয়েছে এবং তারপরে এই দিকটি তখন আর্মচেয়ার দিক সুতরাং এই দুটি চেয়ারের বাহু হিসাবে বিবেচিত হবে এবং এটিই চেয়ার তুমি বলতে পার যে এটি খুব একটা ভাল বর্ণনা নয় তবে লিটারেচারে এটাই ব্যবহার হয়েছে এবং এটাই আর্মচেয়ার দিক সুতরাং এই দিকটি এখানে এই বিন্দু বিন্দু লাইনট্ হল আর্মচেয়ার দিক আমি এখানে এঁকেছি OA যদি তুমি বল যে O উৎস এবং A ল্যাটিসের উপর অন্য একটি বিন্দু তবে OA একটি ভেক্টর এই ভেক্টরটি এই জিগজ্যাগ দিক এবং আর্মচেয়ার দিকের মধ্যে কোথাও আছে এবং আমাদের পছন্দ মতো বেশ কয়েকটি ভেক্টর আমরা বেছে নিতে পারি যা আর্মচেয়ারের দিক এবং জিগজ্যাগ দিকের মধ্য দিয়ে যাবে সাম্যের কারণে তুমি যদি উভয় দিকেরই বাইরে চলে যাও তবে তুমি মূলত একই জিনিস পুনরাবৃত্তি করছ সুতরাং এটি যথেষ্ট যে আমরা এই জিগজ্যাগ দিক এবং আর্মচেয়ার দিকের পরিসীমার মধ্যেই কাঠামোটি দেখব এখন আমরা মূলত বলছি যে আমরা শীটটি রোল করেছি যাতে A O এর সাথে মিলে যায় আমরা এখানে কিছু জিনিস ঠিক করব ভেক্টর OA জিগজ্যাগ দিকের সঙ্গে কোণ θ তৈরি করে এবং আমাদের এখানে X এবং Y দিকনির্দেশিত রয়েছে সুতরাং আমরা X দিকে ইউনিট ভেক্টর x ̂ কে Y দিকে ইউনিট ভেক্টর y ̂ কে ব্যবহার করব যা এই কয়েকটি গণনায় সহায়তা করতে পারে আমরা এখানেও দেখতে পাচ্ছি আমি এখানে ভেক্টর a1 এবং a1 রাখব এগুলি গ্রাফিন শীটের ইউনিট ভেক্টর সুতরাং a1 এবং a1 এবং তাই আমরা OA সম্পর্কে ভাবতে পারি কারণ এটিকে চিরাল ভেক্টর বলে সুতরাং এটি চিরাল ভেক্টর Ch আমি এখানে ভেক্টর বা চিহ্ন রাখব এটি ভেক্টর OA সুতরাং ভেক্টর OA হল চিরাল ভেক্টর Ch সুতরাং এটি na1ma1 যেখানে n এবং m পূর্ণসংখ্যা উদাহরণস্বরূপ আমাদের a1 দিকটি এখানে চিহ্নিত করা আছে তুমি লক্ষ্য করবে যে a1 দিকটি জিগজ্যাগের অভিমুখের দিকে সুতরাং জিগজ্যাগ দিক এবং a1 দিকটি মিলে যায় যখন আমি n × a1 এবং m × a1 বলি a1 এই দিকে হয় সুতরাং আমাদের এখন a1a1 এর কিছু সংমিশ্রণ থাকতে হবে যাতে আমরা O থেকে শুরু করে A তে পৌঁছাতে পারি সুতরাং তুমি যদি এটির দিকে তাকাও আমাকে যেতে হবে 1 2 3 4 5 আমাকে a1 দিকে 5 টি স্টেপ যেতে হবে এবং A তে পৌঁছানোর জন্য আমাকে a1 দিক বরাবর 2 টি স্টেপ যেতে হবে সুতরাং আমাকে 5 স্টেপ যেতে হবে a1 দিকে 2 স্টেপ a1 দিকে সুতরাং OA এই প্রসঙ্গে 5a12a1 এই বিবরণের প্রসঙ্গে আমরা OA 5a12a1 হয় তা দেখাতে সক্ষম হয়েছি সুতরাং এই ক্ষেত্রে n এবং m 5 এবং 2 হবে তুমি যদি অন্য কোনও নির্বাচন কর তবে n এবং m এর আলাদা মান হবে প্রায় সমস্ত টিউব মূলত এই শীটটি ব্যবহার করে তুমি যে টিউবগুলি তৈরি করতে পার তা সবই n এবং m টার্ম দিয়ে বর্ণিত করতে পার তুমি যদি জান n এবং m মানগুলি কী যা দিয়ে শুরু করেছ তবে তোমার তৈরি টিউবটি সম্পর্কে তোমার খুব ভাল ধারণা থাকবে এবং তারপরে টিউবটিতে বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করতে পারবে এটি আমরা করব n এবং m মানের উপর ভিত্তি করে আমরা টিউবের আরও কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে বের করব সুতরাং এটিই আমাদের ক্লাসের বাকী অংশে ডেরিভেশন হতে চলেছে আমি সবেমাত্র এই a1 এবং a1 ভেক্টরটি বাড়িয়েছি সুতরাং a1 ওখানে আছে এবং a1 এখানে আছে এবং আমাদের X দিকে একটি ইউনিট ভেক্টর রয়েছে যা Y -দিকে ইউনিট ভেক্টর এখানে দুটি হেক্সাগন রয়েছে এই কোণটি 120 এটিও 120 এবং এটিও সুতরাং এই তিনটি কোণ 120o হয় তুমি যদি এখানে দেখ যদি তুমি আঁক যদি এটি 120o কোণ তাহলে 60o বাকি আছে সুতরাং এটি 30o এবং এটি 30o এগুলো হল ত্রিভুজের কোণ এখন আমরা X এবং Y দিকের ইউনিট ভেক্টরগুলির সাপেক্ষে a1 লিখতে চাই এটি করতে গেলে আমাকে এঁকে এটি বাড়াতে হবে এবং a1 এর জন্য এটিকে আঁকব সুতরাং আমাদের এখানে কী আছে আমাদের এখানে 30o আছে সুতরাং আমি যদি a1 এর মডিউলাস লিখি তবে তা কিছু সংখ্যার সমান অর্থাৎ a1 acosX দিকে asinY দিকে অথবা a1 a √3 2 a 2 তোমার কাছে একটি a√32 আছে - যা অরিজিন থেকে এই পয়েন্টে যাবে আমি এটিকে B বলব OB আমাদের X দিকে নিয়ে যাবে যা a√32 এবং তারপর যদি B থেকে এই বিন্দু C তে যেতে হয় তাহলে আমাকে a2y ̂ করতে হবে y ̂ দিকে সুতরাং এটি a2 কিন্তু খেয়াল করবে এটি নেগেটিভ দিকে যাচ্ছে তুমি যদি a1 লেখ x দিকে তুমি a √32 দূরত্ব ভ্রমণ করবে তবে এখন Y দিকে তুমি বিপরীত দিকে চলেছ যেমন ধর আগে উপরের দিকে চলে গিয়েছিলে এখন নীচের দিকে যাবে সুতরাং এটি a2 আমরা এই উপায়ে a1 এবং a1 লিখি ঘটনাচক্রে এই দুটি যদি দেখ আমি এখানেও লিখেছি যে এটি √3acc র সমান acc হচ্ছে বন্ধন দৈর্ঘ্য সুতরাং এখান থেকে এখানে উদাহরণস্বরূপ এটি acc এবং এটি হেক্সাগনের সমস্ত বাহুর জন্য একই হেক্সাগনের সমস্ত বাহুই acc র সমান এখানে দূরত্ব হিসাবে acc চিহ্নিত করা আছে তুমি যদি লাইনটির জন্য একটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে চাও তবে এটি এখানে আসবে এটি 30o সুতরাং এটি acc × cos 30 এর অর্ধেকের সমান যেহেতু এখানে একটি লম্ব সমদ্বিখণ্ডক নিয়েছ এই দূরত্বটি এখানে a র মানের অর্ধেক অর্থাৎ a2 সুতরাং a acc এবং এতী এখানে রেখেছি এগুলি একে অপরের সাথে সম্পর্কিত এবং প্রয়োজন হিসাবে আমরা এই মানটি গ্রহণ করব এবং রাখব সুতরাং এখন তুমি যদি চিরাল ভেক্টরটা দেখ আমরা চিরাল ভেক্টর সমান na1 এবং ma2 লিখেছি সুতরাং আমরা লিখব Ch na1ma2 আমরা ইতিমধ্যে a1 এর জন্য এক্সপ্রেশন পেয়েছি এবং a1 এর জন্য আমাদের একটি এক্সপ্রেশন রয়েছে আমরা এই চিরাল ভেক্টরে substitute করতে পারি এবং Chna2 na2 হবে এতে আমাদের a1 টার্মটা কভার হয় এখন আমরা এখানে a1 টার্মের দিকে তাকাব এটি m সুতরাং ma √32 যেহেতু এখন আমরা a1 করতে যাচ্ছি আমরা এখানে দ্বিতীয় সমীকরণ গ্রহণ করছি m দিয়ে গুন করতে হবে সুতরাং ma2 এখন যদি আমরা X দিকের টার্ম এবং Y দিকের টার্মগুলিতে একসাথে করি আমরা পাব Ch na√32ma√32na2 ma2 সুতরাং এটি আমাদের চিরাল ভেক্টর সুতরাং এই কাজ আমরা এখানে করেছি তুমি একই জিনিস দেখতে পাচ্ছ যে আমি আগের স্লাইডে এখনকার এটা রাখছি সুতরাং তুমি দুটি সমীকরণই দেখতে পাচ্ছ অবশ্যই আমরা এখানে ভেক্টর চিহ্ন রাখি সুতরাং এটি হয় সুতরাং আমরা এই জিনিসটি পেয়েছি এবং আমরা এই Ch সমীকরণটিও নীচে রেখেছি যা আমাদের এখানে ছিল সুতরাং Ch na1ma1 na√32 ma√32 x ̂ na2 ma2 y ̂ সুতরাং আমরা চিরাল ভেক্টরের জন্য এক্সপ্রেসন পেয়েছি এখন চিরাল ভেক্টর পাওয়ার পর আমরা ন্যানোটিউবের সাথে যুক্ত আরও দুটি প্যারামিটার সন্ধান করতে চাই এই দুটি প্যারামিটার কী আমরা বুঝতে চাই n এবং m এর টার্মে টিউবটির ব্যাস কত আমরা বুঝতে চাই কত θ তে টিউবটি বাঁকিয়েছি সুতরাং যেমনটি বলেছিলাম তুমি এটির মতো যোগ করতে পার বা এটির মতো যোগ করতে পার মোচড়ের জন্য যে কোণটি তৈরি হয় তাকে চিরাল কোণ θ বলা হয় আমরা বুঝতে চাই যে n এবং m এর টার্মে θ র মানটি কী এবং n এবং m এর টার্মে টিউবটির ব্যাস কত সুতরাং তুমি যদি আবার এটির দিকে তাকাও আমি যদি বলি যে আমি টিউবটি রোল করতে যাচ্ছি যাতে O এবং A মিলছে তাহলে এর অর্থ কী এর অর্থ হল লাইনটা যা O থেকে A তে যায় সেটা টিউবের পরিধি সুতরাং আমি যদি এরকম পয়েন্ট নিয়ে থাকি যেটা এখানে একটি বিন্দু O একটি বিন্দু A বোঝাচ্ছি এবং আমি এটিকে এমনভাবে রোল করি যাতে A এর সাথে O মিলিত হয় তাই আমি টিউবটি তৈরি করার সাথে সাথে আমি ও এর সাথে এক হয়ে গেলাম তারপরে ওএ ভেক্টরটি মূলত এখান থেকে চলে যায় পুরো পথেই যায় এবং এখানে ফিরে আসে সুতরাং OA কি ভেক্টর হয় সুতরাং তাই চিরাল ভেক্টর বা বরং চিরাল ভেক্টরের প্রস্থতা নলটির পরিধিটি মূলত সুতরাং চিরাল ভেক্টরের মানটি নলের পরিধি এবং তুমি যদি কোনওটির দিকে নজর দাও এবং যেহেতু নলটি জ্যামিতিতে বৃত্তাকার তুমি যদি নলের ব্যাসকে D হিসাবে গ্রহণ কর তবে πD হল পরিধি অতএব আমরা মূলত বলছি যে চিরাল ভেক্টরের মান Ch π×diameter of the nanotube আমরা কাগজের ফ্ল্যাট শীটে ভেক্টরটির দিকে তাকিয়ে ছিলাম টিউবটি পেতে এটি রোল করেছিলাম এবং এখন আমরা যখন এটি ফ্ল্যাট শীট ছিল তখনকার ভেক্টরের মানের সঙ্গে টিউবের ব্যাসের সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছি চিরাল ভেক্টরের একটা এক্সপ্রেশনও পেয়েছি সুতরাং আমরা এই গণনাটি সম্পূর্ণ করতে এটি ব্যবহার করতে পারি আমরা ঠিক এখন এটিই করব তাহলে আমাদের আছে Ch √32na√32ma n2 a m2 a সুতরাং এখন Ch এর মডুলাসটি কী এটি কেবলমাত্র হবে যা মূলত মডিউলাস সুতরাং এটি কেবল এই টার্ম দুটি এবং এই দুটি টার্মের বর্গমূলের সমান সুতরাং তুমি যদি এই দুটি টার্ম গ্রহণ কর তবে তুমি পাবে Ch34 n2a234 m2a22×34 nma2n24a2m24a2 2nm4a2 এই দ্বিতীয় অংশের সমস্ত টার্মগুলির এটি 2 এবং এটি প্রথম অংশের সমস্ত টার্মগুলির 2 টি এই আমাদের আছে এখন আমরা এটি simplify করব এবং দেখব আমাদের কী আছে আমাদের এখানে n2a2 আছে সুতরাং আমাদের এখানে একটি n2a2 টার্ম রয়েছে এবং এখানেও একটি n2a2 টার্ম রয়েছে সুতরাং এটি 34 n2a2 এটি 14 n2a2 সুতরাং পুরোটা n2a2 সুতরাং এটি 2√n2a2 প্লাস একইভাবে তোমার এখানে একটি 34 m2 a2 এবং এখানে 14 m2a2 রয়েছে তুমি যদি তাদের যোগ কর তবে m2 a2 পাবে তারপরে আমাদের কাছে 2×34 nma2 2×n m4 a2 রয়েছে তুমি যদি এটাকে simplify কর তবে এটি ½ nma2 হয় যদি এটিকে আরও সরল কর a2 কে টেনে নিতে পার এটি হবে a× n2m2nm এবং সবশেষে n2m2nm পাবে সুতরাং a বেরিয়ে গেল এবং আমরা এটিও দেখতে পাই যে a √3acc সুতরাং তুমি এটিকে acc √3×n2m2nm লিখতে পার তুমি হয় a দিয়ে লিখতে পার বা acc ব্যবহার করে লিখতে পার এটি চিরাল ভেক্টরের মডুলাস এবং এটি πD এর সমান আমরা এখানে লিখতে পারি যে πD a×√3n2m2nm সুতরাং ন্যানোটিউবটির ব্যাস ডিটি n m এবং acc র মানগুলির সাথে সম্পর্কিত সুতরাং D acc√3n2m2nmπ আমরা আসলে n এবং m এর মান দিয়ে শুরু করতে পারি সুতরাং তুমি যদি এখানে দেখতে পাও তবে তুমি এটি এখানেও দেখতে পাবে আমরা কিছুক্ষনের মধ্যে এটিতে আসব কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমরা টিউবটির ব্যাসটি দেখে শুরু করেছি এটির বৃত্তাকার প্রস্থচ্ছেদ রয়েছে এবং তাই টিউবটির পরিধি π × D আমরা টিউবটিকে যেভাবে সংজ্ঞায়িত করেছি যেভাবে আমরা টিউবটি তৈরি করেছি তাও দেখেছি এই পরিধিটি এই ক্ষেত্রে চিরাল ভেক্টর Ch বা OA এবং সেইজন্য আমরা Ch π × D করেছি এবং তারপরে আমরা গণিতটি করেছি এবং এটি সরল করে দিয়েছি কীভাবে তুমি চিরাল ভেক্টর থেকে π × D তে যেতে পার এবং তারপরে n এবং m টার্ম দিয়ে D এর মান পেতে পার কারণ চিরাল ভেক্টর নিজেই n এবং m দিয়ে বর্ণিত ছিল সুতরাং আমরা এটি পেলাম এবং এটিই পরবর্তী স্লাইডে দেখবে তুমি দেখতে পার আমরা এই সমস্ত কিছু করেছি আমরা চিরাল ভেক্টর লিখেছি আমি এটি এখানে রাখব এটি a1 এর মডিউলাস a এবং সেভাবেই তারা সম্পর্কযুক্ত এবং চিরাল ভেক্টর Ch n×a1m×a1 এবং এইভাবেই যেহেতু আমরা জানি যে a1 টি n এবং m এবং a র টার্মে কি আমরা চিরাল ভেক্টরের জন্য এই মানগুলিতে পৌঁছে যাই এবং তারপরে চিরাল ভেক্টরের মডুলাসটি নিয়ে πD র সমান করলে আমরা এই সমীকরণটিতে পৌঁছে যাচ্ছি যা আমরা কিছুক্ষণ আগে করেছি ন্যানোটিউবের ব্যাস কীভাবে n এবং m এর মানগুলির সাথে সম্পর্কিত কার্বন ন্যানোটিউব কিভাবে মোচড় দিয়ে করা হয়েছে সুতরাং n এবং m টিউবের ব্যাস কত তা আমাদের জানতে খুব দরকারী আমরা এখন যা করব তা হল এরই একটি অংশ আমরা অন্য প্যারামিটার গুলিও দেখতে চাই সুতরাং আমরা এখন বুঝতে পেরেছি যে OA র মান কীভাবে আমাদের ব্যাস D দেয় আমরা চিরাল কোণ θ এটিতেও আগ্রহী চিরাল ভেক্টর এবং চিরাল কোণ ন্যানোটিউবের দুটি গুরুত্বপূর্ণ প্যারামিটার আমরা চিরাল ভেক্টর Ch দেখেছি এবং আমরা Ch এর সাপেক্ষে কিছু গণনা করেছিলাম আমরা চিরাল ভেক্টর কী তার উপর ভিত্তি করে θ র মান নির্ধারণের জন্য কিছু গণনা করতে চাই তুমি যদি দেখতে পাও আমরা এখানে কী নিয়ে কাজ করছি তুমি যদি এখানে a1 ভেক্টর নাও আর a1 আর চিরাল ভেক্টর Ch ডট প্রোডাক্ট কত তবে সেটা হবে কেবল তাদের মানের গুনফল ভাগ দুটির মধ্যে কোণের কোসাইন অর্থাৎ চিরাল ভেক্টরের সাথে a1 ভেক্টরের ডট প্রোডাক্ট হল a1 এর মডিউলাস x চিরাল ভেক্টরের মডুলাস × এদের মধ্যে কোণ এর cosine যাকে চিরাল কোণ বলে সুতরাং এটিই আমরা ব্যবহার করব আমরা সেই সমীকরণটি ব্যবহার করব এবং θ কোণ পাওয়ার জন্য সেই সমীকরণটি সিমপ্লিফাই করব সুতরাং এটাই আমরা করব সুতরাং তুমি যদি ফিরে যাও তবে আমরা এমন জায়গায় যাব যেখানে আমরা নিজের জন্য এটি করতে পারি সুতরাং কোণ θ কি আমরা মূলত বলছি যদি তুমি চিরাল ভেক্টর Ch নাও ভেক্টর a1 এবং Ch এর ডট প্রোডাক্ট হল Ch এর মডিউলাস x a1 এর মডুলাস x তাদের মধ্যে কোনের কোসাইন সুতরাং আমরা আমাদের ফলাফলটি পৌঁছানোর জন্য এই প্রক্রিয়াটি ব্যবহার করব তো এখানে চিরাল ভেক্টর কী চিরাল ভেক্টর হল Ch na√32 ma√32 na2 ma2 এটি চিরাল ভেক্টর এবং ভেক্টর a1 কে নিজেই আমরা সংজ্ঞায়িত করেছি তুমি যদি পেছনে ফিরে যাও তবে তুমি দেখতে পাবে যে আমরা কীভাবে ভেক্টর a1 সংজ্ঞায়িত করেছি এটি এখানে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং আমরা আমাদের ক্রিয়াকলাপে এখানে একই সংজ্ঞাটি ব্যবহার করব আমরা তখন √32√3a2 এবং a2 ডট প্রোডাক্ট করব̂ সুতরাং এটি আমাদের ডট প্রোডাক্ট এখন আমাদের এই গণিতটি সম্পূর্ণ করতে হবে সুতরাং আমাদের এখানে কী আছে তুমি দেখতে পাবে যে তুমি যদি এই টার্মটি এখানে নাও এবং এখানে এই টার্মটি দিয়ে একটি ডট প্রোডাক্ট কর এবং অনুরূপভাবে এখানে এই টার্মটি এবং এখানে এই টার্মটি নিয়ে একটি ডট প্রোডাক্ট কর সুতরাং তুমি √3a2 নাও এবং এটি কর na24 3 na24 পাবে সুতরাং এটিই পাবে 3na√32 √32 3 a2 3 a24 will go3ma24 পাবে যেটা 3ma24 হবে আমরা পাব 3na24 3ma24 na24 ma24 আমরা যখন এই শর্তগুলি গুণ করতে পারি তখন এটিই আমরা পাব তোমার কাছে na2 থাকবে আরা এখানে থাকবে ma2 2 সুতরাং আমরা Ch এবং a1 এর ডট প্রোডাক্ট হিসাবে এটি পাই এবং এটিকে আমরা Ch এর মডুলাস গুনিতক a1 এর মডুলাস গুনিতক cos θ র সঙ্গে সমীকরণ করতে যাচ্ছি এটি আমরা করার পরিকল্পনা করছি এবং এখানে দেখ a1 এর মডুলাসটি নিজেই a সুতরাং এটি কেবল a মান যা একটি মডিউলাস সুতরাং আমাদের কেবল Ch এর এই মডুলাসটি প্রয়োজন Ch এর মডুলাসটি পেতে আমাদের এখানে কী আছে তা দেখতে হবে আমরা দেখতে পারি যে Ch এই টার্মটি এখানে আমরা পেয়েছি Ch মডুলাসটি ইতিমধ্যে এখানে গণনা করা হয়েছে আমরা এখানে যে মানটি পেয়েছিলাম এটি Ch এর মডুলাসের মান এই টার্মটিও আমাদের কাছে রয়েছে Ch এর মডুলাস রয়েছে সুতরাং তুমি যদি এখানে আমাদের এই সমীকরণটিতে ফিরে যাও তবে আমাদের কাছে এই অংশটি কেবল a √n2m2nm a cosθ সুতরাং এটা a2√n2m2nm cosθ এটি সমীকরণের ডানদিকে এবং এটা সমীকরণের বাম দিকে রয়েছে আমরা কেবল এইগুলি সমান করছি সুতরাং এটি n m2 বা a এর সমান সুতরাং na2m a22 সুতরাং 2n m2 x a2 এবং তারপরে এটি উপরের পদটির সমান করব এটি এখানে এই সমীকরণের বাম দিক এবং তুমি এখানে যা দেখ তা এই সমীকরণের ডানদিকে এই দুটি সমান সুতরাং তুমি যদি এই দুটি সমান কর তবে তুমি খুব সহজেই cos θ পাবে এবং তাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে এটি দেখতে পাব আমরা কেবল এখানে লিখতে যাচ্ছি আমরা a22 √n2m2n m এর সমান লিখতে চলেছি তুমি যদি আগের স্লাইডে ফিরে যাও তবে দেখতে পাবে l x cos θ 2n m2 a2 সুতরাং এই আমাদের আছে এখন আমাদের কেবল এটিকে সহজ করতে হবে a2 এবং a2 বাতিল কর অতএব এইভাবে আমরা এই সমীকরণটি পেলাম তুমি দেখতে পাচ্ছ যে θ এখানে চিরাল কোণ cos θ n এবং m এর মানগুলির সাথেও সম্পর্কিত সুতরাং একবার nএবং m এর মানগুলি পেলে তুমি এই ন্যানোটিউবের সাথে যুক্ত θ সম্পর্কে কিছু বলতে পারবে এটির ব্যাস সম্পর্কে কিছু বলতে পারবে সুতরাং এই দুটি গুরুত্বপূর্ণ জিনিস ব্যাস D এবং চিরাল কোণ θ এই দুটিই আমরা n এবং m এর মানগুলির সাথে সংযুক্ত করতে সক্ষম আমরা কিছুটা অল্প গণিত করছি এবং a1 dot Ch বের করেছি এবং তারপরে এটিকে modulus of a1×the modulus of Ch × cosθ র সাথে সমীকরণ করেছি সুতরাং তুমি এটি করে এই সমীকরণ পেয়েছ তুমি n এবং m মানগুলি থেকে ন্যানোটিউবের এই সমস্ত প্যরামিটারগুলি পেতে পার এবং এটিই প্রাথমিক ধারণা যা এই ক্লাসে আলোচনা করতে এবং বিস্তারিত বলতে চেয়েছি আমরা এখানে আমাদের প্রধান উপসংহার হিসাবে যা দেখি তা হল একটি notation রয়েছে n এবং m যা বিভিন্ন ধরণের কার্বন ন্যানোটিউবগুলি বর্ণনা করতে ব্যবহৃত হয় সুতরাং আমরা এখানে দেখব যে এখানে কার্বন ন্যানোটিউবগুলি রয়েছে যা জিগজ্যাগ কার্বন ন্যানোটিউব হিসাবে পরিচিত অন্যান্য কার্বন ন্যানোটিউব রয়েছে যা আর্মচেয়ার ন্যানোটিউব হিসাবে পরিচিত এবং সেখানে কার্বন ন্যানোটিউব রয়েছে যা চিরাল ন্যানোটিউব হিসাবে পরিচিত এটি সবই চিরাল কোণটি্র সঙ্গে সম্পর্কিত আমরা আমাদের পরবর্তী ক্লাসে দেখতে পাব সুতরাং চিরালিটির কোণটি স্থির করে যে এটি জিগজ্যাগ ন্যানোটিউব আর্মচেয়ার ন্যানোটিউব বা চিরাল ন্যানোটিউব এবং তাই এই n এবং m এটি বর্ণনায় খুব দরকারী এবং যখন n এবং m সমান হয় না ন্যানোটিউব চিরাল হয় বা কিছু নির্দিষ্ট মান রয়েছে যা বা কমপক্ষে বিশেষত যদি এটি হয় যদি m ≠ 0 হয় এবং তার পরে m এর মানগুলির একটি ব্যাপ্তি থাকে যা n এর সমান হয় না তবে এটি চিরাল ন্যানোটিউব হিসাবে উল্লেখ করা হয় n এবং m এর মানগুলিও টিউবের ব্যাসের সাথে সম্পর্কিত হতে পারে সুতরাং ন্যানোটিউবগুলি বর্ণনা করার প্রসঙ্গে তুমি যদি n এবং m এর মান ব্যবহার করে এই বিবরণটি ব্যবহার কর তবে তুমি আসলে ন্যানোটিউব সম্পর্কে প্রচুর জিনিস বলতে পারবে দেখা গেছে যে n এবং m এর মানগুলির উপর ভিত্তি করে ন্যানোটিউবের বৈদ্যুতিন বৈশিষ্ট্যগুলির মতো জিনিসগুলি ঠিক হয় বা কমপক্ষে তারা একটি নির্দিষ্ট ধরণের হয়ে থাকে সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল কাঠামোগত বর্ণনামূলক পদ্ধতি নয় যা নিজেই খুব কার্যকর হবে এটা একটি টিউব এবং তুমি কীভাবে টিউবগুলি একসাথে রেখেছ সে সম্পর্কে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছ যাতে এটি যে কোনও উপায়ে কার্যকর হয় এই ক্ষেত্রে এটি টিউবটির বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রেও বিশেষভাবে প্রতিফলিত হয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ এবং তাই এই বিবরণটি ব্যবহৃত হয় আমরা সে সমস্ত বিবরণ এবং এটি বৈশিষ্ট্যগুলির সাথে কীভাবে সম্পর্কিত আমাদের পরবর্তী ক্লাসে দেখতে পাব সুতরাং এই দিয়ে আমরা আজকের জন্য থামব ধন্যবাদ